তো আজ আমরা পরিমাপ করার সিস্টেমের প্রয়োগ দেখব সমস্ত পরিমাপের প্রয়োগ এমনকি যেগুলি এখনো আবিষ্কার হয়নি তাদেরকেও এই তিনটি ভাগে ভাগ করা যায় ১ হল প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা এবং তার উপর কাজ করা ২ হল নিয়ন্ত্রণ করা এবং তার উপরে কাজ করা এবং ৩ নং টি যা বিশেষত ইঞ্জিনিয়াররা করে থাকে তা হল পরীক্ষামূলক ভাবে এর বিশ্লেষণ করা সুতরাং কেবলমাত্র এই তিনটির মধ্যে এই সমস্ত পরিমাপ করার সিস্টেম এর প্রয়োগ আছে একটি প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং তার উপর কার্য করা টি কি এখানে পরিমাপ করা যন্ত্রাংশটি কিছু পরিমাণ রাশির উপর লক্ষ্য রাখার জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আপনি তাপমাত্রা বৃষ্টিপাত এবং আর্দ্রতা পর্যবেক্ষণ করতে পারেন সুতরাং এখানে পরিমাপকারী যন্ত্রাংশটি কিছু পরিমাণের লক্ষ্য রাখতে ব্যবহৃত হয় পরিমাপ যন্ত্রের প্রধান কাজ হল কোনো কিছুর উপর লক্ষ্য রাখা এটি তাপমাত্রা ব্যারোমিটার চাপ জল গ্যাস বৈদ্যুতিক মিটার স্বয়ংচালিত স্পিডোমিটার ফুয়েল গেজ এবং কম্পাস হতে পারে সুতরাং এই সমস্ত জিনিসগুলি প্রক্রিয়া এবং কার্যের নিরীক্ষণের জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ এখানে এটি নিরীক্ষণ করা হচ্ছে আমি আপনাকে জ্বালানীর সম্পর্কে কথা বলছি আজ আপনি দেখতে পাচ্ছেন সুন্দর জিনিস চলে এসেছে সুতরাং এখানে এটি দেখুন এখানে স্পষ্টভাবে বলা আছে যে এটা যদি একটা স্তরের নিচে নেমে আসে এটি আপনাকে একটি লাল সতর্কতা দেয় এবং তখন এটি খালি হয়ে আসছে তা নির্দেশ করে ঠিক আছে এখানে এটি বলে যে এটি কালো বর্ণ তে আছে এবং তাই নিরাপদ আর এই E এবং F কী সুতরাং আপনি যতক্ষণনা মূল চিত্রটি না চিত্রিত করছেন ততক্ষণে এই E এবং F কোন অর্থ দেয় না অর্থাৎ যে মুহুর্তে আপনি এই মূল চিত্রটি তৈরি করছেন তখন প্রতীকটি দেখে লোকেরা এটি বুঝতে পারে এবং একটি পেট্রোল পাম্পের মতো দেখায় সুতরাং পুরো যন্ত্রাংশটি গাড়িতে জ্বালানীর উপস্থিতির স্তর নির্দেশ করে এবং এটা কি করে এটি কেবল পর্যবেক্ষণ করে যে এটি সময়ের সাথে কতটা কমে যাচ্ছে আজ আকর্ষণীয়ভাবে আপনার ডিজিটাল পর্দা রয়েছে আর জ্বালানীর ব্যবহারের জন্য হ্রাস এবং দূরত্ব পরিমাপ থেকে এটি প্রতি লিটারে মাইলেজ বা এটি যাই হোক না কেন প্রদর্শন করার চেষ্টা করে প্রতিটি ঘর এটি বলার চেষ্টা করে যে এটি কতটা মাইলেজ দূরত্ব অতিক্রম করেছে এবং এই গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে সেটিকে প্রতি লিটারে রূপান্তরের চেষ্টা করে সুতরাং এটি প্রক্রিয়া বা অটোমোবাইল সম্পর্কে কথা বলার চেষ্টা করে আপনি প্রক্রিয়ার নিয়ন্ত্রণ এবং কার্য ক্ষেত্রের সম্পর্কে যদি আলোচনা করেন এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ শ্রেণিবিভাগ এখানে পদ্ধতি নিয়ন্ত্রণ করার জন্য প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ সিস্টেম এ সেন্সর গুলি ব্যবহৃত হয় সুতরাং আপনি কখন এবং কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার একটি পরীক্ষা চলছে সেন্সর ব্যবহার করে আপনি পরিমাপ করুন কী চলছে তা পরিমাপ করুন এটি পরিমাপের সিস্টেম ফলাফলটি পাবেন এবং তারপরে ফিরে আসুন ও পরীক্ষাটি সংশোধন করুন যাতে আপনি একটি ভাল ফলাফল পান সেন্সর গুলি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ সিস্টেম এ ব্যবহৃত হয় এবং অনেক পরিমাপ সিস্টেম তাদের ক্রিয়াকলাপে নিজেরাই প্রতিক্রিয়া নীতি ব্যবহার করে সেন্সর গুলি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ সিস্টেম এ ব্যবহৃত হয় এবং প্রতিক্রিয়া সিস্টেমগুলি সেন্সরগুলি তে ব্যবহৃত হয় সুতরাং উভয়কেই ব্যবহার করা যেতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং একটি উপকরণ নিয়ন্ত্রণ সিস্টেমের একটি উপাদান হিসাবে কাজ করতে পারে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ সিস্টেম এ যে কোনও চলরাশি কে নিয়ন্ত্রণ করতে প্রথমে এটি পরিমাপ করা আবশ্যক আর তারপরে প্রতিটি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ সিস্টেম এ আপনার কমপক্ষে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে একটি পরিমাপ করার যন্ত্রাংশ থাকবে তারপরে সংকেত নিয়ন্ত্রণ ব্যবস্থা তে বিভিন্ন পরিমাপের যন্ত্রের তথ্য প্রয়োজন হতে পারে সুতরাং শিল্পের যন্ত্র এবং প্রক্রিয়া নিয়ন্ত্রণ সিমেন্ট শিল্প আখ শিল্প চিনি শিল্প বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রয়োজনীয় এখানেও বিমানের চারপাশে বেশ কয়েকটি ব্যবস্থা রয়েছে তারা সমস্ত অবস্থার দিকে নজর দেয় এবং তারপরে তারা ফলাফল পাওয়ার জন্য সিস্টেমটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মোটরগাড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা একই রকম জিনিস যা আজকাল সাধারণভাবে উপলব্ধ সুতরাং যখন আমরা অটোমোবাইলের ক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং কাজের সম্পর্কে কথা বলি আপনি হেডলাইট এর পরিসীমা চেসিস স্তরে সেন্সর মোটরের অবস্থানের সেন্সর স্পর্শহীন ডিফারেনশিয়াল কৌণিক সেন্সর স্টিয়ারিংয়ের জন্য মিশ্র সেন্সর জ্বালানী প্রবাহের জন্য থ্রোটল এর অবস্থান HVAC সেন্সর তারপরে স্টিয়ারিং সেন্সর তারপরে জ্বালানী স্তরের সেন্সর চাকার গতি পরিমাপ দর্পণের সেন্সর ত্বরণের প্যাডেল এবং প্রেরণ ব্যবস্থা গুলি দেখতে পারেন আজকাল যা ঘটছে এই সমস্ত সেন্সরগুলি একটি অটোমোবাইল এর অভ্যন্তরে স্থাপন করা হয় এবং তারপরে এই সেন্সরগুলি প্রথমে প্রয়োজনীয় মানটি পরিমাপ করে এবং তারপরে তারা কী করে তারা সেই মাইলেজ বা আরামদায়ক যাত্রা দেওয়ার জন্য কিছু মানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সুতরাং এই হল প্রক্রিয়ার নিয়ন্ত্রণ এবং কার্য সুতরাং আপনি যদি প্রক্রিয়াগুলি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সম্পর্কে আরও কিছুটা কথা বলতে চান তবে আমাকে স্কিম্যাটিক লেখচিত্রটি তৈরি করতে দিন অর্থাৎ আমরা এই সংকেত এর সাপেক্ষে দেখব এবং তারপরে আমাদের একটি নিয়ন্ত্রণের অ্যালগরিদম আছে তারপরে আমাদের কাছে একটি একচুয়াটর রয়েছে তারপরে আমাদের একটি প্ল্যান্ট রয়েছে এবং এটি উৎপাদিত জিনিসগুলি প্রদান করবে ঠিক সুতরাং এটি প্রতিক্রিয়া সংকেত হবে এবং এটি একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক আছে আর আপনি যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি দেখেন তবে এটি এখানে একটি প্রতিক্রিয়ার ব্যবস্থা রেফারেন্স তথ্য দেওয়া হয় সুতরাং এখানে ত্রুটি পূর্ণ সংকেত উৎপন্ন হয় এবং তারপরে এটি নিয়ন্ত্রণ অ্যালগরিদম এ নিয়ে যাওয়া হয় নিয়ন্ত্রণ অ্যালগরিদম এর পরিবর্তন করে বা এটি কী তা বুঝতে পারে এবং তারপরে এটি কার্যকর হয় একচুয়াটর কী একচুয়াটর হল এর সাথে সম্পর্কিত কিছু চলরাশি বা পরামিতি গুলির পরিবর্তন ঘটায় যাতে এটি কার্যকর হয় সুতরাং নিয়ন্ত্রণ অ্যালগরিদম এ যাওয়ার পরে একচুয়াটর গুলি নিজেদের কাজ করে এরপরে এই তথ্যগুলি প্ল্যান্ট এ দেওয়া হয় এবং প্ল্যান্ট গুলি নিয়ন্ত্রণ অ্যালগরিদম এর তথ্যগুলি নিয়ে কাজ করে ত্রুটির সংকেত বা যাই উৎপন্ন হয় এটি তা ব্যবহার করে এবং তখন একটি ফলাফল উৎপন্ন করে এখন আমরা যা দেখছি তা হল আমরা ফলাফলটি নিই এবং তারপরে এটি একটি সেন্সর কে দেওয়া প্রতিক্রিয়া সংকেত হিসাবে গ্রহণ করি আর তারপরে এই সেন্সর টিকে কি চলছে তা বুঝতে বলি এবং তারপরে ত্রুটিপূর্ণ সংকেত দেওয়া হয় যদি আপনি এটি অপরিশোধিত ভাবে রাখতে চান তবে আপনার একটি ত্রুটিপূর্ণ সংকেত থাকবে তাহলে এখানে কি প্রক্রিয়া চলছে এরপরে ফলাফল টি নেওয়া হয় এবং সেটি এখানে আবার আনা হয় এবং তারপরে এটিকে তুলনা করা হয় ও ত্রুটিপূর্ণ সংকেতটি খুঁজে বার করা হয় সুতরাং সেই অনুযায়ী প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হয় সুতরাং ফলাফল চলরাশিগুলি একটি শ্যাফ্ট যেটা মেশিনে কাটা হয়েছে বেকারির মাইক্রোওভেন থেকে যে রুটি বেরিয়ে আসে অথবা কোন ওভেন থেকে যে পিজা বেরিয়ে আসে একটি ফিঙ্গার চিপস বেরিয়ে আসে এরকম হতে পারে অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়াজাত জিনিস করা হয় সুতরাং প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে উৎপাদিত জিনিস চলে আসে এখন উৎপাদিত জিনিসটি পরিমাপ করা হয়েছে এবং তারপরে যদি কিছু ভুল থাকে তাহলে তাৎক্ষণিক ভাবে সংশোধন করতে হয় তারপরে এটি উৎপাদিত জিনিসটি পাঠায় এবং পরিমাপ করে এবং তারপরে এর মান গুলিকে পরিমাপ করা হয় এবং পরীক্ষা করে দেখা হয় যে কোনো ত্রুটিপূর্ণ সংকেত আছে কিনা যদি থাকে তা সংশোধন করে নেওয়া হয় তো এই প্রক্রিয়াটি চলতে থাকে সুতরাং কোন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সাধারণভাবে এই ভাবে পরিমাপ করার পদ্ধতিগুলি ব্যবহৃত হয় ইঞ্জিনিয়ারিং সমস্যাগুলির পরীক্ষামূলক ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণের জন্য দুটি সাধারণ পদ্ধতি উপলব্ধ আছে তাত্ত্বিক এবং পরীক্ষামূলক অনেক সমস্যার সমাধানের জন্য উভয় পদ্ধতির প্রয়োজন হয় তাত্ত্বিক এবং পরীক্ষামূলক বিশ্লেষণ একে অপরের পরিপূরক হওয়া উচিত আমরা যা বলার চেষ্টা করছি তা হল ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণে আমরা তাত্ত্বিক আলোচনা করি তাত্ত্বিকভাবে করার অর্থ আমরা গাণিতিকভাবে সমস্যাটি সমাধান করি বা আমরা সিমুলেশন করি এবং প্রক্রিয়াটি পুরোপুরি বুঝতে পারি প্রক্রিয়াটি বোঝার পরে আমরা যা কিছু বুঝতে পেরেছি তা পরীক্ষাগুলিতে প্রয়োগ করি এবং সেটি আসছে কিনা তা দেখি সুতরাং এখানে এটি পরীক্ষামূলক ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণ যেখানে একটি পরিমাপের ব্যবস্থার প্রয়োগের একটি বড় ভূমিকা রয়েছে সুতরাং একটি তাত্ত্বিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কী কী এটি প্রায়শই এমন ফলাফল দেয় যা একটি সীমিত প্রয়োগের পরিবর্তে সাধারণ ভাবে ব্যবহারের জায়গায় প্রযোজ্য উদাহরণস্বরূপ আপনার লেদ মেশিনের গতি ফিড কাটার গভীরতা হতে পারে যেখানে আমরা জানি ফিড হল সবথেকে গুরুত্বপূর্ণ এবং তারপরেই কাটার গভীরতা হতে পারে আর তারপরে গতি হতে পারে অর্থাৎ এই সম্পর্কটি আমাদের জানা আমি কেবল আমাদের জানা একটি উদাহরণ দিচ্ছি সুতরাং কাটার সরঞ্জাম ও কাজ করার টুকরোটি উপাদান গুলির উপর প্রতিটি জিনিসের মান নির্ভর করে ঠিক আছে সুতরাং এটি সাধারণ ভাবে ব্যবহারের তত্ত্বটি দিলাম তবে আমি যখন এটি সাধারণভাবে নেব এবং আমাদের প্রয়োজন অনুসারে এটিকে একটু পরিবর্তন করব তখন সেই ক্ষেত্রে একে কাস্টমাইজেশন করা বলা হয় সুতরাং তাত্ত্বিক পদ্ধতির বৈশিষ্ট্য বোঝার জন্য একটি সাধারণ উদাহরণ দেওয়া হয়েছে সুতরাং উদাহরণস্বরূপ Ra∝ v f d একটি লেদ মেশিনের ক্ষেত্রে সুতরাং এখন আপনি বুঝতে পারছেন একটি তাত্ত্বিক আলোচনাতেও কিছু সূত্র থাকতে পারে এবং এটিই প্রথম প্রধান প্রভাব এটি দ্বিতীয় এবং এটি তৃতীয় সুতরাং এই সাধারণ উদাহরণটি দেওয়া রয়েছে তবে আপনাকে v f ও d এর মান এমনভাবে নিতে হবে যে আপনি ভালো Ra পান তবে সেই মানটি পরীক্ষা গুলিতেও আসা উচিত একইভাবে সরল ধারনার প্রয়োগ প্রয়োজন হয় দেখুন উৎপাদনের ক্ষেত্র তে কেবল তিনটি চলরাশি রয়েছে তারা চাপ সময় এবং তাপমাত্রা এগুলি তিনটি চলরাশি সুতরাং এখানে একরকম প্রক্রিয়া আছে যেখানে কেবল একটি চলরাশি জড়িত থাকে এমন প্রক্রিয়া রয়েছে যেখানে দুটি জিনিস প্রক্রিয়ার দুটি চলরাশি জড়িত থাকে আবার অনেক প্রক্রিয়াই রয়েছে যেখানে তিনটিই জড়িত থাকে যখন একাধিক চলরাশি জড়িত থাকে তখন আমরা পৃথক ভাবে চলরাশি গুলির গুরুত্ব কতটা তা ঠিক জানিতে পারি না যদি আমরা সঠিক গুরুত্বটি জানতে পারি তাহলে আমরা খুব সহজেই যেকোনো উৎপাদনের মডেল যে কোন প্রক্রিয়ার মডেল করে ফেলতে পারি তবে এটি খুব জটিল একটি পরিস্থিতি তাই আমরা যেটা করি সেটা হল অনেকগুলি ধারণা নিয়ে আসি যে ধারণাগুলি থেকে মডেলটিকে সাধারণীকরণ করার চেষ্টা করি যখন আমরা এই মডেলটিকে সাধারন করে ফেলতে পারি তখন আমরা যে ফলাফলগুলি পাব সেগুলি সাধারণ ফলাফল তাত্ত্বিকভাবে মনে করা আচরণটি প্রকৃত আচরণের থেকে সবসময় আলাদা হয় সুতরাং সাধারণত ধরুন আপনি উপাদান অপসারণের হার MRR নিতে চান এটি একটি তাত্ত্বিক প্রক্রিয়ার ফলাফল তবে এর পরীক্ষামূলক প্রক্রিয়ায় এই জাতীয় কিছু হতে পারে এটি পরীক্ষামূলকভাবে প্রক্রিয়া হতে পারে এটি তাত্ত্বিক ভাবে হতে পারে তাত্ত্বিক ভাবে কেন এটি প্রায় সরলরেখা কারণ আপনি অনুমানগুলি এমন ভাবে করেছেন এবং মডেলটি এমন ভাবে তৈরি করেছেন যে এটি আপনাকে সর্বদা তাত্ত্বিক ফলাফল দেয় সুতরাং আমরা যখন প্রকৃতভাবে পরীক্ষাগুলি করি তখন সর্বদা ত্রুটি থাকে তাত্ত্বিক ভাবে উৎপাদনের আচরণটি প্রকৃতভাবে করার থেকে সর্বদা পৃথক হয় ভৌত মডেলের সাধারণ গাণিতিক সমীকরণ নেওয়া হয় এবং উৎপাদনের সময় আমরা চলরাশি গুলির রৈখিক সমীকরণ ধরে নিই তাই এটি প্রকৃত ভৌত ব্যবস্থার পরিবর্তে তাত্ত্বিক দিকটা বেশি আলোচনা করে কিছু ক্ষেত্রে এটিতে কিছু জটিল গাণিতিক সমস্যা হতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আমরা যদি লেজার সিমুলেশন লেজার দিয়ে ঝালাই বা লেজার দিয়ে গর্ত বা অনুরূপ প্রক্রিয়া সিমুলেশন তৈরি করতে চাই তবে এটি অত্যন্ত কঠিন কেন কঠিন কারণ আপনি তাপ নিয়ে আলোচনা করবেন আপনার প্রথমে তাপ নেওয়া উচিত আপনার উপাদানের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য রাখা উচিত এবং এটির জন্য আপনাকে একটি সময় নির্ভর পরিবর্তনশীল রাশিও নেওয়া উচিত তাই এটি একটি খুব জটিল প্রক্রিয়া সুতরাং কিছু ক্ষেত্রে এটি জটিল গাণিতিক মডেলিং হতে পারে কখনও কখনও এটির জন্য কেবল পেন পেন্সিল কম্পিউটার ইত্যাদির প্রয়োজন হয় তবে তাত্ত্বিকগুলির জন্য বিস্তৃত সুবিধার প্রয়োজন হয় না সুতরাং মডেল গঠনের সময় ও একত্রিতকরণ এর সময় তাই কোন বিলম্ব হয় না সুতরাং যখন আমরা পরীক্ষামূলক মডেলিংয়ের বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলি সেই সময় কোন একটি নির্দিষ্ট ব্যবস্থার পরীক্ষা করা হয় তখন এটি প্রায়শই এমন ফলাফল দেয় যা কেবলমাত্র একটি নির্দিষ্ট সিস্টেমে প্রযোজ্য মনে করুন যা আমি আগের আলোচনায় অভিজ্ঞতা মডেলিং টিতে আগেই বলেছিলাম তবে যাইহোক কৌশলগুলির মাত্রিক বিশ্লেষণের ফলে কিছু সাধারণ রূপ পাওয়া যেতে পারে তবে এখানে পরীক্ষাগুলিতে কী ঘটে তার প্রকৃত আচরণটি জানা যায় সঠিক পরিমাপ পরীক্ষা গুলিতে প্রকৃতপক্ষে কি করছে সেটি দেখার জন্য যে পরিমাপ করা হয় সেই পদ্ধতি খুবই ব্যয়বহুল এবং যে যন্ত্রাংশটি ব্যবহৃত হয় তা প্রকৃত পক্ষে জটিল সুতরাং এটির চূড়ান্ত নকশাটি তৈরি করার জন্য এবং চূড়ান্তভাবে ব্যবহারের আগে ভুল ত্রুটি গুলো শুধরে নেয়ার জন্য যথেষ্ট পরিমানে সময় প্রয়োজন হয় সুতরাং এখানে এমন একটি উপকরণ রয়েছে যার এখানে এটি একটি শ্যাফ্ট রয়েছে যা ক্যাম শ্যাফ্ট এর সাথে যুক্ত রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি ক্যাম ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ এবং ৮ এটি সম্ভবত ৮ টি ক্যাম যুক্ত একটি ক্যাম শ্যাফ্ট ক্যাম গুলি সর্বদা সময় নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এটা সঠিক সময় তরল বা আর যাই কিছু হোক মুক্ত করে দেয় এটা এখানে রয়েছে সুতরাং এখানে এই সমস্ত ক্যামগুলি আপনার শ্যাফ্ট এর সাথে সংযুক্ত রয়েছে বা এটি কোনও শ্যাফ্ট এর একটি অবিচ্ছেদ্য অংশ হতে পারে তো এখন আপনার কি ঘটে আপনি এটি সেই জায়গা দেখতে পারেন যেখানে এটি কাঠামোটির সাথে বা কোনও জায়গার সংস্পর্শে থাকবে সুতরাং আমরা এর প্রতিটির আলাদা আলাদা পরিমাপ করার চেষ্টা করছি ঠিক আছে এটি একটি CMM যন্ত্রে স্থানাঙ্ক মাপার যন্ত্র করা হয় এবং এখানে একটি স্টাইলাস রয়েছে স্টাইলাস টি এটির সংস্পর্শে আসে তা থেকে আমরা সেই সময়ে একটি বৈদ্যুতিক পর্দাতে এর মান গুলি পাই সুতরাং সাধারণ পরিমাপ ব্যবস্থার উপাদানগুলি এমন হওয়া উচিত যে এই গুলি কোন রকম পরিমাপের যন্ত্র এবং তার আনুষঙ্গিক জিনিস এর কার্য এবং কার্যকারিতা কে কোনরকম নির্দিষ্ট কিছু হার্ডওয়ার ছাড়াই সাধারণভাবে বর্ণনা করতে পারে সুতরাং আমরা এখানে যা বলতে চাইছি তা হল আমরা যখনই একটি পরিমাপের অবস্থার উন্নতি করার চেষ্টা করছি সেই সময় আমাদের যতটা সম্ভব এটিকে সাধারণ ভাবে করে তোলা উচিত অর্থাৎ উভয় কার্য কেই বর্ণনা করা বাঞ্ছনীয় এর অর্থ আমাকে x যন্ত্রটি দিন বলার পরিবর্তে আপনি এটা বলবেন যে একটা যন্ত্রাংশ তৈরি করা হয়েছে এবং এর ওপর এই এই কাজগুলো করা হয়েছে এবং এটি কার্য কারার জন্য এই এই শর্ত গুলি আছে এইরকম আমি একটি যন্ত্র গঠন করব বা আমার এরকম একটি যন্ত্র প্রয়োজন আছে সুতরাং অন্যপাশের ব্যক্তি বা পরবর্তী ব্যক্তির কাছে খুব নির্দিষ্টভাবে কোন একটি সরঞ্জাম চাওয়ার অপেক্ষায় এটা খুব স্পষ্টভাবে বর্ণনা করা হবে যে ঠিক কোন সরঞ্জাম টি আমাদের চাই অর্থাৎ উৎপাদন এবং কার্যপ্রণালীঃ বা পরিমাপের উপকরণ এবং তার আনুষঙ্গিক জিনিসগুলি কে নির্দিষ্ট করে বলার চেয়ে সাধারণ পদ্ধতিতে বর্ণনা করাই বাঞ্ছনীয় এখানে আমরা কার্যের উপর লক্ষ্য রাখব যেগুলিকে যন্ত্রাংশের কার্যের উপাদান অথবা যন্ত্রাংশ ব্যবস্থার সাপেক্ষে বর্ণনা করা যায় সুতরাং এখানে এরকম বলতে হয় যে আমাদের একটি উপকরণ প্রয়োজন যা এই পরিমাপ গুলি করতে পারবে আমরা কখনোই বলবো না যে এদের আকার আকৃতি বা এদের গঠন কেমন হবে আমাদের বলা উচিত যে এদের কার্যপদ্ধতি টা কেমন হবে এবং আপনার পরিমাপের ক্ষেত্রে এদের কাজটি ঠিক কি হবে এই কার্য সম্পাদনের উপর ভিত্তি করে বিভিন্ন গঠনাকৃতি যন্ত্রাংশ তৈরি করা হয়েছে বিভিন্ন গঠনাকৃতি যন্ত্রাংশ গুলি সংমিশ্রণ করেও এমন যন্ত্র তৈরি করা হয়েছে যা আমাদের কার্যসিদ্ধি করতে পারে উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে একটি ডায়াল গেজ প্রয়োজন বা আপনি বলতে পারেন যে এটি পরিমাপ করার মতো একটি যন্ত্রাংশের প্রয়োজন সুতরাং আমি যা করব তা হল আমি এই খাঁজ এবং সমস্তগুলির অভ্যন্তরীণ পরিমাপ করতে পারি না তো আমি কী করব আমি বলবো যে অনুগ্রহ করে আমাকে একটি ভার্নিয়ার দিন অনুগ্রহ করে আমাকে এমন একটি যন্ত্রাংশ দিন যেটি এর ব্যাসার্ধ পরিমাপ করতে পারে অর্থাৎ আমি এখানে যা করছি তা হল আমি বিভিন্ন কাজগুলি কে ভেঙে নিচ্ছি এবং এরপরে এগুলি কে আবার যুক্ত করে নেব আর আমার প্রয়োজন অনুসারে আমি নিজের মতো করে একটি যন্ত্রাংশ তৈরি করার চেষ্টা করব সুতরাং যখন আমরা সাধারণ পরিমাপ ব্যবস্থার উপাদানগুলির সম্পর্কে কথা বলি সে ক্ষেত্রে এটির মতো হবে অর্থাৎ আপনার পরিমাপ করার জন্য মান থাকবে তারপরে আপনার কাছে প্রাথমিক ভাবে সংবেদন পরিমাপ করার একটি উপাদান থাকবে এবং তারপরে আমাদের কাছে যেটি থাকবে সেটি হল চলরাশি গুলি পরিবর্তন করার যন্ত্রাংশ এরপর যন্ত্রাংশ গুলিতে চলরাশি গুলিকে নিয়ে নাড়াচাড়া করার জন্য একটি ব্যবস্থা থাকবে এরপর তথ্যগুলো সংগ্রহ করা হবে অথবা তথ্যগুলি প্রদান করা হবে ঠিক আছে এরপরে আমাদের যেটি থাকবে সেটা হল তথ্যগুলি উপস্থাপন করার ব্যবস্থা সুতরাং আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন যে একটি সাধারণ পরিমাপ করার যন্ত্রের বিভিন্ন উপাদান গুলি কি কি সুতরাং প্রথমে আমাদের পরিমাপ করার জন্য একটি রাশি থাকবে সুতরাং আমাদের পরিমাপ করার জন্য একটি প্রাথমিক সেন্সর থাকবে এবং তারপরে এই প্রাথমিক সেন্সর উপাদানটি যা পরিমাপ করবে সেই চলরাশিকে রূপান্তর করার যন্ত্রাংশ প্রেরণ করবে অর্থাৎ আমরা প্রাথমিক তথ্যগুলিকে দ্বিতীয় স্তরের তথ্যতে রূপান্তর করার চেষ্টা করি এবং এরপরে যা করি তা হল আমরা এই তথ্যগুলি নিয়ে নাড়াচাড়া করি এবং এই তথ্যগুলি আমরা একটি ব্যবস্থার মাধ্যমে সঞ্চারিত করি এই তথ্য সঞ্চারিত করার ব্যবস্থা টি তথ্য সঞ্চয় করার জায়গার সাথে যোগাযোগ করে এবং তারপরে এই তথ্যগুলিকে উপস্থাপনের জন্য পাঠায় এটি তথ্য সঞ্চয়ের জায়গায় না গিয়ে এটি সরাসরি উপস্থাপন করার জায়গা তে চলে আসতে পারে বা এটি সঞ্চিত হতে পারে সুতরাং এর অর্থ আমি কোন তথ্য পরিমাপ করছি এবং তারপরে আমি তথ্যের রূপান্তর করার চেষ্টা করছি এবং তারপরে উপাদানগুলির জন্য উৎসগুলি নাড়াচাড়া করে বিকাশের চেষ্টা করছি এবং তারপরে আমি তথ্যগুলি নথিভুক্ত করে রাখার চেষ্টা করছি এবং তা থেকে আমাদের হাতে চূড়ান্ত তথ্যটি চলে আসবে এবং সেই তথ্যগুলি উপস্থাপন করার জন্য সরাসরি ব্যবহার করা যেতে পারে তো প্রাথমিক উপাদানগুলি কী কী এগুলি এমন উপাদান যা প্রথমে পরিমাপ করার জায়গা থেকে শক্তি গ্রহণ করে এবং পরিমাপ করা পরিমাণের উপর নির্ভর করে একটি ফলাফল উৎপন্ন করে ফলাফল টি কিছু ভৌত পরিবর্তনশীল রাশি হতে পারে যেমন এটি সরণ এবং ভোল্টেজ হতে পারে একটি উপকরণ সর্বদা পরিমাপ করার স্থান থেকে কিছু শক্তি আহরণ করে পরিমাপ এর ফলে পরিমাপ করা রাশিটিতে সর্বদা পরিবর্তন ঘটে সেজন্যই তাত্ত্বিকভাবে কোন নিখুঁত পরিমাপই সম্ভব নয় ভালো উপকরণের বৈশিষ্ট্য হল যে এই প্রভাবকে যতটা সম্ভব কম করা উদাহরণস্বরূপ এটি একটি প্রাথমিক যন্ত্রাংশ এটি একটি প্রাথমিক সংবেদনশীল যন্ত্রাংশ ঠিক আছে সুতরাং এখানে এটি সংযুক্ত আছে আর এখানে একটি সংযুক্ত মাথা রয়েছে যা একটি সুরক্ষিত নলের আকারে থাকে শনাক্ত করার জন্য একটি LVDT অথবা একটি সেন্সর থাকে গ্যাস বা যাই কিছু হোক সনাক্ত করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে সুতরাং এখানে যদি আপনি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এটিই সংযুক্ত মাথা এই মাথার দিকেই সংযুক্ত করা হচ্ছে অর্থাৎ এটি এখানে অবধি এটি একটি স্বাধীন ভাবে থাকবে এবং এটি একটি অংশ হবে এটি প্রথম খন্ড এবং এটি দ্বিতীয় খণ্ড হবে এবং সংবেদনশীলতার উপর নির্ভর করে এই যন্ত্রাংশগুলি পরিবর্তন করা যেতে পারে উদাহরণস্বরূপ সুরক্ষিত নলটির মধ্যে সনাক্ত করার জন্য যে কোন উপাদান থাকুক না কেন তা পরিবর্তন করা যায় যাতে আমরা আরো নির্ভুল তথ্য পেতে পারি চলরাশি রূপান্তরের উপাদান এখানে আমি প্রতিটি ব্লক লেখচিত্র নেওয়ার চেষ্টা করছি এবং প্রাথমিক চলরাশি টি বলার চেষ্টা করছি আমি বিভিন্ন ব্লক লেখচিত্র সম্পর্কে কথা বলার চেষ্টা করছি এটি প্রাথমিক সেন্সিং উপকরণ থেকে যে সংকেত উৎপন্ন হয় তাকে অন্য একটি উপযুক্ত চলরাশিতে রূপান্তর করার জন্য প্রয়োজন হতে পারে সুতরাং কেবল স্থানচ্যুতি নেওয়ার পরিবর্তে আমি এটিকে একটি ভোল্টেজ চলরাশিতে রূপান্তর করার চেষ্টা করব এটি প্রাথমিক আকারে তথ্যগুলি সংরক্ষণও করে রাখতে পারে সুতরাং এটি সর্বদা এইরূপে স্থানচ্যুত যা আপনি সর্বদা একটি ভোল্টেজ সিগন্যালে রূপান্তরিত করে রাখতে পারেন যাতে এই ভোল্টেজটি অন্য কোনও পরিমাপের জন্য ব্যবহার করা যায় সুতরাং চলরাশি রূপান্তর উপাদানটি যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এগুলি চাপের জন্য এবং আপনি বলতে পারেন যে এটি সাহায্যকারী নল এখানে একটি কয়েলযুক্ত স্প্রিং রয়েছে এটি যখন এটি কে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে তখন সূচকটি সরে যাওয়ার চেষ্টা করবে সুতরাং এটি এই স্থানচ্যুতি টি গতিতে রূপান্তরিত হয় সুতরাং তারপরে তথ্য উপস্থাপনের উপাদান যদি পরিমাপ করা তথ্যকে কম্পিউটার এর আকারে করতে হয় বা কোথাও সংরক্ষণ করতে হয় তবে মানুষের একটি ভূমিকা সর্বদা থাকে তারপরে এটি পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ এবং বিশ্লেষণ প্রক্রিয়াটির জন্য মানুষের কাছে আসে এটি অবশ্যই একটি এমন রুপে অনুবাদ করতে হবে যে সেটা ও মানুষ বুঝতে সক্ষম হয় সুতরাং তথ্য উপস্থাপনের উপাদানটি তথ্য রূপান্তর করার চেষ্টা করে এবং এটি কী তা বুঝতে আমাদের সহায়তা করে সুতরাং তথ্য উপস্থাপনের উপাদান যেমন CRO হতে পারে আপনার একটি সার্কিট আর বিদ্যুৎ আছে অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ আছে এবং তারপরে এটি যন্ত্রের সাথে সংযুক্ত আছে সুতরাং বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের ভোল্টেজ ও তড়িৎ এর কিছু তথ্য দেয় সুতরাং ভোল্টেজ এবং তড়িৎ এর সংকেত দেওয়া হয় তো এখন আমি যা করি তা হল যন্ত্রটি থেকে ভোল্টেজের পরিমাপ করার চেষ্টা করব এবং তারপরে আমি যে লোড দেওয়া হয়েছে বা যে রোধ আছে সেখান থেকে কত ভোল্টেজ এবং তড়িৎ উৎপন্ন হচ্ছে সেটা দেখব আর তখন এই সংকেতটি আমি একটি অসিলোস্কোপ CRO যুক্ত করব এবং সেই তথ্যগুলি দেখব বা CRO তে কি উপস্থাপিত হচ্ছে সেটি দেখার জন্য যুক্ত করব সুতরাং এটিকে টিভি হিসাবে বলা যেতে পারে বা এটি CRO হতে পারে যা স্থানচ্যুতি দেখতে ব্যবহৃত হয় সুতরাং প্রথমে আমরা প্রাথমিক জিনিসটি দেখি তারপরে আমরা প্রাথমিক উপাদান এর ব্যবস্থাটি দেখি তারপরে চলরাশি পরিবর্তনের ব্যবস্থাটি দেখি যেমনটি আমি উদাহরণে দিয়েছিলাম তারপরে CRO তে তথ্যগুলি উপস্থাপিত হয় সুতরাং এই আলোচনাতে আমরা কি কি দেখেছি আমরা বিভিন্ন ধরণের যন্ত্র দেখেছি তারপরে পরিমাপের ক্ষেত্রে যন্ত্রের ভূমিকা দেখেছি তারপরে পরিমাপের বিভিন্ন ধরণের ব্যবহারগুলি কী এবং একটি সাধারণ পরিমাপ পদ্ধতির বিভিন্ন উপাদানগুলি কী তা দেখেছি সুতরাং শিক্ষার্থীদের জন্য কাজ সুতরাং আসুন দুটি কাজ রইল প্রথম কাজটি হল একটি স্পিডোমিটার নেওয়া যাক স্পিডোমিটার এমন একটি যন্ত্রাংশ যা গতি পরিমাপ করতে ব্যবহৃত হয় বা আমরা এটি ওডোমিটার বলতে পারি যা বাইকে ব্যবহৃত হয় সুতরাং মূলত আপনার কাছে একটি চাকা থাকবে যা কোনও rpm এ ঘুরতে পারে এটি যেকোন rpm এ ঘুরছে এবং এই তথ্যটি পরিবর্তিত হয়ে আপনার পর্দাতে ফুটে উঠছে আর আপনি কিলোমিটার এককে তা দেখতে পাচ্ছেন আর এখানে এই পরিবর্তনটা একটি মাইলেজ দেখানোর যন্ত্র বা মাইলেজ যন্ত্র ঠিক আছে সুতরাং আবার এখানে একটি তথ্য রয়েছে তো এখন আমি এই যে আপনারা দেখুন যে কিভাবে তথ্যগুলি rpm থেকে পরিবর্তিত হয়ে শেষ পর্যন্ত কিভাবে মাইলেজ এর তথ্য আসছে সুতরাং আপনি যদি এখানে দেখেন আমরা দূরত্বের বিষয়ে কথা বলছি তবে একটি এককে পরিমাপ করা তথ্য অন্য রূপে কিভাবে রূপান্তরিত হচ্ছে এবং মাইলেজ পরিমাপ করার ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হচ্ছে এখানে আপনার আরও একটি তথ্য প্রয়োজন হবে যে কত পরিমান জ্বালানীর প্রয়োজন হচ্ছে সুতরাং এখানে আপনার কাছে একটি যন্ত্রাংশ রয়েছে যা জ্বালানীর সূচকটি দেখায় ঠিক আছে সুতরাং এই তথ্যটিকে এটির সাথেও যুক্ত করতে হবে এবং আপনি তথ্যটি পাবেন এবং এখানে অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন যে এটি আয়তন লক্ষ্য রাখে নাকি যে দূরত্ব অতিক্রম করা হল সেটি লক্ষ্য রাখে আমরা এখানে বলি যে ট্যাঙ্ক এর উচ্চতা কত এখানে জ্বালানির সূচকটি কিভাবে জ্বালানির স্তরকে পরিমাপ করে সেটাও লক্ষ্য রাখুন সুতরাং অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন এবং এখন আপনি বিভিন্ন পরিমাপের স্থান থেকে বিভিন্ন রকম পরিমাপ পাবেন অর্থাৎ পৃথক ভৌত রাশিগুলি পরিমাপ করার জন্য আপনার বিভিন্ন পরিমাপের যন্ত্রাংশ রয়েছে এই যন্ত্রাংশগুলির বিভিন্ন একক থাকবে এবং এগুলি একটি করে বা এটি প্রাথমিক বা গৌণ তথ্য পরিমাপ করে এবং তারপরে এটি নিয়ে কাজ করে এবং তারপরে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন সেন্সর গুলি একে অপরের সাথে যুক্ত হয়ে আছে এরপর এটি আমি যেটা চাই তা হল আপনারা এটির দিকে দেখুন এই চিকিৎসার সরঞ্জাম বায়োমেডিকাল সরঞ্জাম টির দিকে দেখুন যেখানে আপনি একটি অসিলোস্কোপ বা একটি মনিটর এ দেখতে পাচ্ছেন যে তথ্য প্রদর্শিত হচ্ছে এটি কোনও তাপমাত্রার তথ্য হতে পারে এটা অক্সিজেন বিষয়ের তথ্য হতে পারে এটি যাই হোক না কেন এটি আপনার ECG এর তথ্য হতে পারে যাই হোক না কেন এটি দেখুন সুতরাং এগুলি কীভাবে এখানে দেখুন একটি মানব দেহ রয়েছে যেখানে আপনার বিভিন্ন সেন্সর রয়েছে এই সমস্ত সেন্সর গুলি আগে থেকে করা আছে বা এখন কাজ করছে এবং তার ফলে আপনি এই তথ্যগুলি দেখতে পাচ্ছেন এই তথ্যগুলি আপনি পড়তে পারেন এবং এর পাশাপাশি রোগীর রোগের ইতিহাস জানার জন্য এই তথ্যগুলি নথিভূক্ত ও করে রাখতে পারেন এগুলির বাস্তব সময়ে ব্যবহার গুলি দেখুন সুতরাং আপনি এখানে দেখতে পাবেন যে একাধিক সেন্সর এর মাধ্যমে রোগীর উপর নজর রাখা হয় এবং এই সেন্সরগুলো যা তথ্য দিচ্ছে তা উপস্থাপন করা হয় এবং এই তথ্যগুলি নথিভুক্ত করে রাখা হয় এবং প্রয়োজনের সময় পুনরায় দেখা হয় পরিমাপ কীভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের তথ্য নিয়ে আলোচনা করার জন্য কিভাবে বিভিন্ন ধরনের পরিমাপের সেন্সর প্রয়োজন সেটা বোঝার জন্য এই দুটি উদাহরণ যা আমি উপস্থাপন করলাম সেগুলি অনুগ্রহ করে লক্ষ্য রাখুন আর এটির সাথে আমরা এই আলোচনার শেষে চলে এসেছি